হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স সংক্রান্ত NPTEL এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে সবাইকে স্বাগত আমরা 43 নম্বর লেকচারে রয়েছি যেখানে আমরা কঠিন পদার্থের অভিক্ষেপ বিষয়ে আলোচনা করছি একটা উদাহরণ দেয়া যাক একটা ত্রিভুজাকৃতির প্রিজম অনুভূমিক তলের উপরে অবস্থান করছে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে উল্লম্ব এবং অনুভূমিক তলে ভিউগুলোকে কিরকম দেখতে লাগবে ধরা যাক এটা হলো একটা ত্রিভুজাকার প্রিজম যার একটি শীর্ষ এবং একটি অক্ষরেখা আছে যদি কোনো একটা ভূমির প্রান্ত উদাহরণস্বরূপ এটা বা এটা বা এটা যে কোনো একটি ভূমি প্রান্ত সমান্তরালভাবে অবস্থান করে যখন আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করছি তখন এই সমগ্র বিন্দুটি এই শীর্ষবিন্দু হিসাবে সংকুচিত হয়ে যায় এবং আমরা এই প্রান্তগুলিকেও দেখতে পাবো এই তিনটি প্রান্তকেও আমরা দেখতে পাব এই কারণে আমরা এই অবিচ্ছিন্ন রেখাগুলি পাচ্ছি টপ ভিউ থেকে একে ত্রিভুজের মতো দেখতে লাগবে এবং আমরা ফ্রন্ট ভিউ থেকেও দেখবো কারণ একটি ধার সমান্তরাল হয় তাহলে আমরা যদি এই ধার থেকে লক্ষ্য করি তাহলে এটার এবং এটার দৃশ্যমান হওয়ার কথা এবং এই রেখাগুলো এই বিন্দুতে ছেদ করে কারণ এটা হলো সমান্তরাল এই সম্পূর্ণ রেখাটা এই রেখাটা এবং ধারের রেখাটিকে আঁকা যায় তাহলে সামনে থেকে আমরা একটা নিরবিচ্ছিন্ন রেখাকে দেখতে পাবো যা শীর্ষবিন্দু পর্যন্ত যায় এবং এই সমগ্র পৃষ্ঠটাকে আমরা এই পৃষ্ঠ হিসাবে পেলাম এর ফলে আমরা একটা ত্রিভুজকে পৃষ্ঠ হিসেবে দেখতে পাবো একইভাবে এই সমগ্র পৃষ্ঠটাকে ওই সমগ্র পৃষ্ঠে প্রতিস্থাপিত করা হলো এবং এর ফলে আমরা আরও একটাকে দেখতে পাবো টপ ভিউতে আমরা a b c হিসাবে নামকরণ করি এবং ফ্রন্ট ভিউতে আমরা a b c এই ধরনের নামকরণ করি কোনো একটা ভূমির ধারকে ঘোরানো হলো তাহলে এর পরিবর্তে একটা অবনত প্রিজম নেওয়া যাক সেক্ষেত্রে টপ ভিউ থেকে দেখলে এই বিন্দুটি এই জায়গায় আসে b এবং c বিন্দু bc বিন্দুতে সমাপতিত হচ্ছে o বিন্দু দৃশ্যমান হবে এবং একটা রেখা ওই বিন্দুটিকে যুক্ত করবে তাহলে আমরা একে এই জায়গা থেকে সংযুক্ত করলাম এখানে একাধিক বিন্দু রয়েছে কিছু বিন্দুকে আমরা বাইরের দিকে দেখাবো কিছু বিন্দুকে দেখা যাবে না অথবা কতগুলো বিন্দু পশ্চাতে থাকবে যা আমরা প্রথম বন্ধনীর মাধ্যমে দেখাবো যদি আমরা এই দিক থেকে দেখি তাহলে b বিন্দুটা দেখা যাচ্ছে ফ্রন্ট ভিউতে সেটা হলো b কিন্তু c বিন্দুটা পশ্চাৎ প্রান্তে রয়েছে যা দেখা যাচ্ছে না সুতরাং এই বিন্দুটাকে আমরা প্রথম বন্ধনীর মাধ্যমে দেখাবো একইভাবে টপ ভিউ তে o এবং o বিন্দুকে দেখা যাবে কিন্তু o1 বিন্দুকে দেখা যাবে না কারণ এই বিন্দুটি প্রিজমের নিচে কোনো এক জায়গায় রয়েছে টপ ভিউতে এটা হলো o তাহলে আমরা যখন টপ ভিউ থেকে দেখব o বিন্দুকে দেখা যাবে কিন্তু o1 বিন্দুকে দেখা যাবে না যখন আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখব তখন o বিন্দুটা হবে o ফ্রন্ট ভিউতে বিন্দুগুলোকে আমরা সব সময় প্রাইম দিয়ে চিহ্নিত করব এক্ষেত্রে o1 কে দেখা যাবে না সেইজন্য আমরা একে প্রথম বন্ধনীর মাধ্যমে দেখাবো অক্ষ ওয়ানটিকে সবসময় ড্যাস্ ডট চিহ্নযুক্ত রেখার মাধ্যমে দেখাবো b বিন্দু এবং c বিন্দুকে সমাপতিত না করিয়ে একটা সামান্য অফসেট তৈরি করা যাক তাহলে একে এই অভিমুখে সামান্য ঘোরানো হলো এর ফলে b কে দেখতে পাওয়া যাবে এবং b থেকে এই রেখাটি শীর্ষবিন্দুকে সংযুক্ত করবে এটা হলো সেই রেখাটা c এর ক্ষেত্রে bc পৃষ্ঠটিকেও দেখা যাবে তাহলে আমাদের কাছে এই পৃষ্ঠটি রয়েছে একইভাবে ফ্রন্ট ভিউতে এই ab o পৃষ্ঠটিকে দেখা যায় অর্থাৎ a o এবং b পৃষ্ঠ এই o o1 o o1 কে দেখা যায় না o1 কে দেখা যায় না অন্যদিকে o কে দেখা যায় এই কারণে আমরা একে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাই এটি সামান্য আনত অবস্থায় থাকে তাই স্বাভাবিকভাবেই এই রেখা যা কিছু সংযুক্ত করবে সেটাও আনত অবস্থাতেই থাকবে এখন ভূমির ধার যা উল্লম্ব তলের সাথে সমান্তরাল এবং উল্লম্ব তলের কাছাকাছি অবস্থিত সেই সম্পর্কে আলোচনার পরিবর্তে যখন ভূমির ধারটি উল্লম্ব তলের সাথে সমান্তরাল হয় কিন্তু অনুভূমিক তল থেকে দূরবর্তী স্থানে অবস্থান করে যেখানে এটি এর কাছাকাছি থাকবে সেই সম্পর্কে আলোচনা করব যদি পরিস্থিতি এই ধরনের হয় a b এবং c এই দিকে থাকবে একইভাবে আমরা যদি রেখাগুলোকে অভিক্ষিপ্ত করি এটা a এ এটা b এ এবং o o এ যাবে এই সমগ্র পৃষ্ঠটিকে দেখতে পাওয়া যাবে তাহলে এই সমগ্র পৃষ্ঠটিকেও দেখা যাবে এই পিছনের দিকের রেখাগুলোকে আমরা দেখতে পাই না সেই কারণে আমরা একে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাবো যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে o o1 এর ড্যাশ চিহ্ন যুক্ত রেখা হিসাবে থাকার কথা কিন্তু এক্ষেত্রে ওই অক্ষের তুলনায় অবজেক্ট ডায়মেনশন অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য o থেকে c অদৃশ্য রেখাটিকে আমরা ড্যাশ চিহ্নযুক্ত রেখার মাধ্যমে দেখাবো তাহলে আমরা এই অক্ষটিকে দেখাচ্ছি না এবং অক্ষের তুলনায় এই অদৃশ্য ডায়মেনশনটিকে বেশি গুরুত্ব দিচ্ছি এবার আরও একটা উদাহরণ নিয়ে আলোচনা শুরু করা যাক একটা সিলিন্ডার বা বেলন অনুভূমিক তলের উপর অবস্থান করছে হয়তো এর উৎপাদকটি অনুভূমিক তলের উপর রয়েছে আগের উদাহরণে যেমন বেলনটি উল্লম্ব তলে অবস্থান করছিল এক্ষেত্রে বেলনটিকে আমরা অনুভূমিক তলে দেখব উদাহরণস্বরূপ এখানে উল্লম্ব তল রয়েছে এবং এটা হলো অনুভূমিক তল এবং ধরা যাক আমাদের বেলনটি এইভাবে অবস্থান করছে এটা হলো অনুভূমিক তল এবং এটা হলো উল্লম্ব তল যখন আমরা একে লক্ষ্য করছি এটা শুধুমাত্র এই বিন্দুগুলিতে স্পর্শ করে আছে এগুলিকে যে রেখাটি সংযুক্ত করেছে সেই রেখাটি শুধুমাত্র স্পর্শ করে রয়েছে অবশিষ্ট বিন্দুগুলি উৎপাদককে স্পর্শ করে না সুতরাং যখন আমরা এই অভিমুখে লক্ষ্য করছি অনুভূমিক তলে ঘূর্ণন ঘটে এর ফলে আমরা একে একটা আয়তক্ষেত্রের ন্যায় দেখতে পাবো এবং এটি এইভাবে একটা বৃত্ত হিসাবে দেখা যাবে এবং এটা শুধুমাত্র এই বিন্দুতে স্পর্শ করে তাহলে এই রেখা বরাবর যদি আমরা ফ্রন্ট ভিউতে লক্ষ্য করি এটা একটা বিন্দু হিসাবে অবস্থান করবে অক্ষটি সব সময় ড্যাশ চিহ্ন যুক্ত রেখা হবে o বিন্দু এবং o1 বিন্দু এখানে o এবং o1 হিসাবে থাকবে একটা শঙ্কু অনুভূমিক তলের উপর অবস্থান করছে এটা ভূমি নয় উৎপাদকের মাধ্যমে অনুভূমিক তলে অবস্থান করছে এখন যদি আমরা টপ ভিউ থেকে একে লক্ষ্য করি তাহলে এটা একটা ত্রিভুজ হবে কারণ এটা একটা শঙ্কু যা অনুভূমিক তলে অবস্থান করছে এর শীর্ষবিন্দু সব সময় তল স্পর্শ করে থাকে যখন এই দিক থেকে লক্ষ্য করা হচ্ছে যদিও এটা একটা শঙ্কু যা আনত অবস্থায় রয়েছে এই কারণে সমস্ত অভিক্ষেপগুলোকে আমরা বৃত্ত হিসাবে ম্যাপ হতে দেখব যেহেতু এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু সেই কারণে আমরা শুধুমাত্র বৃত্তটিকে দেখতে পাচ্ছি এই বিন্দু অনুভূমিক তলের উপর ভূমিতে অবস্থান করছে তার মানে উল্লম্ব অভিমুখে আনত এই সমগ্র উৎপাদক রেখাটিকে যখন আমরা এই অভিমুখে উল্টাচ্ছি তখন এটা পুরোপুরিভাবে এই বিন্দুতে সমাপতিত হয় একইভাবে যদি আমরা একটা প্রিজমকে লক্ষ্য করি যা উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করছে অর্থাৎ প্রিজমটির অক্ষ অনুভূমিক তলের সাথে লম্ব ভাবে রয়েছে উদাহরণস্বরূপ এই ধরনের কোনো একটা প্রিজমকে বেছে নেওয়া হলো অনেকটা একটা বাক্সের মতো এই ধরনের জিনিসকে বেছে নেওয়া যাক এই প্রিজমের অক্ষটি উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করছে আমরা এই জায়গায় একটা আয়তক্ষেত্র দেখতে পাবো এবং এই জায়গাতেও একে একটা আয়তক্ষেত্র হিসেবে দেখা যাবে তাহলে আমরা এইভাবে একটা আয়তক্ষেত্রকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রিজমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অভিক্ষেপ দেখা যাবে উদাহরণস্বরূপ একটা পঞ্চভুজীয় প্রিজমকে নেয়া যাক এর অক্ষটি উল্লম্ব তলের সাথে লম্ব তার মানে যখন আমরা ভিউটিকে লক্ষ্য করছি তখন পঞ্চভুজটিকে শুধুমাত্র উল্লম্ব তল থেকে দেখা যাবে এবং এটা একটা সম্ভাবনা যেখানে অক্ষটি উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করে যখন আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করছি তখন এই বিন্দুগুলোকে এই রেখাগুলো হিসাবে দেখা যায় এবং টপ ভিউ থেকে আমরা এই রেখাটিকে দেখতে পাবো সেই জন্য এটা একটা অবিচ্ছিন্ন রেখা হবে একে দেখতে পাওয়া যাবে এই জায়গায় একে ম্যাপ করা হলো কিন্তু এই বিন্দুগুলো অর্থাৎ এই ধারগুলিকে দেখতে পাওয়া যাবে না সেই জন্য আমরা একে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাচ্ছি কোনো ক্ষেত্রে একই অক্ষ উল্লম্ব তলের উপর লম্বভাবে অবস্থান করে কিন্তু এর ধারগুলো অনুভূমিক তলের ওপর অবস্থান করে না অনেকটা যদি আমরা এই অংশটিকে লক্ষ্য করি এটা অনুভূমিক তল এর ওপর অবস্থান করছে কিন্তু এটা যদি সামান্য আনত অবস্থায় থাকে হয়তো এই অভিমুখে ঘোরানো হয়েছে আমরা শুধুমাত্র এই লাইন কন্টাক্ট বা পয়েন্ট কন্টাক্ট পাব এরপর আমরা যখন টপ ভিউ থেকে লক্ষ্য করছি একে আমরা ধার হিসেবে দেখতে পাবো একে আমরা একটা ধার হিসাবে দেখতে পাবো এবং একইভাবে একেও আমরা দেখতে পাবো কারণ এই সমগ্র পৃষ্ঠতলটিকে আমরা একটা ধার হিসেবে দেখতে পাবো এবং এই রেখাগুলিকে আমরা অবিচ্ছিন্ন রেখা হিসাবে দেখব এই ধারকে দেখা যায় না সেজন্য আমরা একে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাবো এবং একে দেখতে পাওয়া যাচ্ছে সেই জন্য অবিচ্ছিন্ন রেখার মাধ্যমে আমরা একে দেখাবো একইভাবে প্রিজমের অক্ষটি উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করে এবং কোনো একটি প্রান্তের মাধ্যমে অবস্থান করে আমরা যখন একে লক্ষ্য করছি এই সমগ্র পৃষ্ঠটি অনুভূমিক তলের সাথে সমান্তরালভাবে অবস্থান করে এক্ষেত্রে এই রেখাগুলোকে দেখতে পাওয়া যাবে একেও দেখতে পাওয়া যাবে এবং এই রেখাটিকে দেখতে পাওয়া যাবে না অদৃশ্য রেখাকে আমরা ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাই এবং এই সমগ্র পৃষ্ঠটিকে আমরা এই বস্তু হিসেবে দেখতে পাই তাহলে এটা একটা ভর্তি পৃষ্ঠ একইভাবে এই সমগ্র তলটিকে আমরা আরেকটি ভর্তি বস্তু হিসেবে দেখতে পাবো এটা হলো আরেকটা ভর্তি বস্তু অর্থাৎ একটা অবিচ্ছিন্ন রেখা হবে এইভাবেই আমরা একটা প্রিজমের অভিক্ষেপগুলোকে পাবো যদি আমরা এই প্রিজমটির একটা সাইড ভিউ আঁকতে চাই ধরা যাক এই দিকে আমি একে দেখতে চাইছি এক্ষেত্রে এই রেখাগুলো এই জায়গায় আসবে একে আয়তক্ষেত্র হিসেবে দেখা যাবে একে আমরা এই ধরনের একটা জিনিস হিসাবে দেখব হয়তো এই সমগ্র জিনিসটাকে আমরা এই ভাবে দেখতে পাবো এই রেখাগুলোকে এভাবে দেখা যাচ্ছে যেহেতু এটা সুনির্দিষ্টভাবে মাঝখানে অবস্থান করছে যদি এটা একটা মধ্যরেখা হয় এর নিচে আমরা এই রেখাটিকে দেখতে পাবো এই রেখাটা অনেকটা অক্ষের মতো হবে এবং এই জায়গায় আমরা একে দেখতে পাবো বাঁ দিক থেকে আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাবো এখন একটা পিরামিড নেওয়া যাক এবং এই পিরামিডের অক্ষ উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করছে সুতরাং এটা একটা পঞ্চভুজীয় পিরামিড এর একটা অক্ষ রয়েছে যার সাথে এই সমস্ত বিন্দুগুলো সংযুক্ত হচ্ছে এবং অক্ষটি উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করছে এবং এই জায়গায় ভূমিটি অবস্থান করছে প্রথমে ফ্রন্ট ভিউতে পঞ্চভুজটিকে অঙ্কন করতে হবে আমরা এই ফ্রন্ট ভিউ থেকে দেখছি সমগ্র শীর্ষটি এই বিন্দু হিসাবে দেখা যাচ্ছে ওই অবনত ধারগুলোকে এই বিন্দুগুলি হিসাবে দেখা যাচ্ছে যখন আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করছি এই ধারগুলো এবং এই পৃষ্ঠটিকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি এখন এই পৃষ্ঠটি এবং এই রেখাটিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা যে পৃষ্ঠকে সংযুক্ত করছে তাকেও দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে এই রেখাগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই সমগ্র অবনত পৃষ্ঠটিকে দেখতে পাওয়া যাচ্ছে না সেইজন্য আমরা এগুলোকে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাবো একইভাবে যদি ভূমিটি বিভিন্ন অভিমুখে আনত অবস্থায় থাকে তাহলে আমরা এই ধরনের একটা ভিউ পাবো এটা হলো সমগ্র ভূমিটি আমরা একে একটি কোণে ঘোরাতে চাইছি এবং অক্ষটি সবসময় উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করবে তাহলে এই বিন্দুটি সবসময় এই জায়গাতে থাকবে যখন আমরা ঘোরাচ্ছি তখন এই রেখাটিকে দেখা যাবে তাহলে এই হলো সেই দৃশ্যমান রেখাটি এই ধারগুলোকে আমরা সব সময় দেখতে পাচ্ছি এই ধারটি এর সাথে সমাপতিত হচ্ছে একইভাবে c থেকে o পর্যন্ত ধারটিকে আমরা দেখতে পাবো একইভাবে b থেকে o এবং a থেকে o ধারগুলোকেও আমরা টপ ভিউ থেকে দেখতে পাবো তাহলে এটা এই দিকে যাচ্ছে এবং এইদিকে সবকিছু এই বিন্দু হিসাবে দেখা যাচ্ছে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো a a বিন্দু d d বিন্দু c c বিন্দু এবং b কে b বিন্দু হিসাবে দেখা যাচ্ছে অন্যদিকে e নিচের দিকে থাকায় একে দেখা যাবে না সেই কারণে আমরা একে চিহ্নিত করার জন্য প্রথম বন্ধনী ব্যবহার করছি আরেকটি ব্যাপার হলো যদি e অনুভূমিক তলে অবস্থান করে তাহলে আমরা a b c d বিন্দুগুলোকে টপ ভিউতে সোজা রেখায় দেখতে পাবো এবং o বিন্দুটি রেখাগুলোর মাধ্যমে সংযুক্ত থাকবে এই bo এবং co রেখাকে আমরা সবসময় দেখতে পাবো অর্থাৎ আমরা অবিচ্ছিন্ন রেখা পাবো এই প্রিজমের ক্ষেত্রে যা আমরা দেখতে পাবো না তা হলো এই o থেকে e পর্যন্ত রেখাটি এই কারণে আমরা একে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাবো অসংখ্য ধন্যবাদ পরের ক্লাসে আমরা কঠিন পদার্থের অভিক্ষেপ সংক্রান্ত বিষয়ে আরো কিছু শিখবো